এই বক্তৃতাতে আমরা এমন কিছু অনন্য ইনপুট আউটপুট বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলব যা আপনি আমাদের শেষ বক্তৃতা STM 32 এর বোর্ডে দেখেছিলেন এই বক্তৃতায় আমরা প্রথমে পালস উইধ মডুলেশান ব্যবহার করতে হয় প্রথমে পালস উইধ মডুলেশান করার একটি পরোক্ষ উপায় আছে এই বক্তৃতাটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটি বুঝতে পারবো প্রথমে আমাদের পালস উইধ মডুলেশান কী তা দেখে নিতে হবে প্রথম জিনিসটি হল PWM ব্যবহার করে আমরা একধরণের আয়তক্ষেত্রাকার ডিজিটাল তরঙ্গরূপ তৈরি করতে পারি এবং একটি নির্দিষ্ট সময়কাল T থাকবে PWM আমাদের এমন এক ধরনের বৈশিষ্ট্য আনতে সহায়তা করে যা আমরা এনকোড বৈশিষ্ট্য থেকে আসে যখন এই তরঙ্গরূপটি বেশি মানে থাকে তখন আমরা বলি এটি ON আছে এবং যখন এটির মান কম থাকে তখন আমরা বলি যে এটি OFF রয়েছে আগ্রহের বিষয়টি হল আমাদের ওয়েভফর্মটি কত ক্ষণ ON থাকে এবং এটি কতক্ষণ OFF থাকে নির্দিষ্ট সময়কাল সহ আউটপুট সিগন্যাল ON এবং OFF সময়কালের মধ্যে পুনরাবৃত্তি হবে অবশ্যই এই ON এবং OFF সময়টিও একটি বিশেষ কেসের জন্য স্থির করা হবে PWM বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে আমরা ডেটা যোগাযোগের জন্য এবং নিয়ন্ত্রণ অ্যাপ্লিকেশনগুলির জন্যও ব্যবহার করতে পারি যা আমরা এমবেডেড সিস্টেম ডিজাইনের জন্য আরও আগ্রহী হতে চাই এবং যোগাযোগ অ্যাপ্লিকেশনগুলির জন্য আপনি PWMও কিছু তথ্য এনকোড করতে ব্যবহার করতে পারেন তবে এখানে আলোচনার সুযোগের জন্য আমাদের এটি জানতে হবে না এখন আসুন দেখা যাক PWM ঠিক কীভাবে কাজ করে এই তরঙ্গরূপে যা PWM দ্বারা উত্পাদিত হচ্ছে সময়কাল স্থির রাখা হয় একবার আমরা এই পর্যায়কাল T নির্দিষ্ট করে দিলে এটি অবিচলিত থাকবে এখন প্যারামিটারের উপর নির্ভর করে আমরা ENCODE করতে চাই এমন কিছু আছে যা আমরা আলাদা করার চেষ্টা করছি এটি পালস উইধ করতে চাইছি এমনভাবে তা প্যারামিটারের অনুপাতে পরিবর্তিত হয় এই বিষয়ে আমরা এই আয়তক্ষেত্রাকার তরঙ্গকারকের T মোট সময় হিসাবে নির্ধারিত হয় যার জন্য পালস এর মোট পর্যায়কাল 100 দিয়ে গুণ হয় PWM এর সাথে লক্ষ্য রাখার আরেকটি বিষয় হল যে কোনও duty cycle থাকুক না কেন আপনি কিছু গড় মান নির্ধারণ করতে পারেন তরঙ্গরূপের গড় বা DC মান কত আপনারা যারা ফুরিয়ার ট্রান্সফর্ম জানেন তাদের জন্য যদি আপনি এই ওয়েভফর্মটির ফুরিয়ার ট্রান্সফর্ম নেন তবে আপনি 0 স্তরে কিছু প্রশস্ততা পাবেন যা DC উপাদান হয়ে যাবে আসুন ধরে নিই যে এই ভোল্টেজটি 0 ভোল্ট থেকে কিছুটা সর্বাধিক পর্যন্ত পরিবর্তিত হচ্ছে আসুন আমরা 5 ভোল্ট বলি গড় মান মাঝখানে এই বিন্দুযুক্ত রেখা দ্বারা দেখানো হয় এই গড় মানটি pulse কত সময় চালিত হয় তার উপর নির্ভর করে আরও বেশি সময় ধরে এই বিন্দুযুক্ত রেখাটি উপরে উঠতে থাকবে তবে পালস গুলি খুব সংকীর্ণ হলে এই বিন্দুযুক্ত রেখাটি নীচে সরবে মূলত ডিউটি সাইকেল dt বলি

আপনি যদি গণনা করেন তবে আপনি এর মতো মান পাবেন যেখানে VH উচ্চ মানের ভোল্টেজ VL হল ভোল্টেজের নিম্ন স্তর এটি t on পিরিয়ডের জন্য উচ্চ এটি t off 1 t on পিরিয়ডের জন্য কম হবে কারণ আমরা T দিয়ে ভাগ করছি বেশিরভাগ ক্ষেত্রে নিম্ন স্তরের ভোল্টেজকে 0 ভোল্ট হিসাবে নেওয়া হয় সুতরাং VL 0 হলে দ্বিতীয় পদটি অদৃশ্য হয়ে যাবে সুতরাং আপনার গড় মান কেবল t on হবে VH সুতরাং t on সামঞ্জস্য করে গড় মান অন পিরিয়ড বা অপ্রত্যক্ষভাবে duty cycle এর সমানুপাতিক হয়ে উঠবে যদি পর্যায়কাল স্থির থাকে তবে duty cycle t on এর সাথে সমানুপাতিক হয় যা ঘুরে দেখা যায় গড় মানের সাথে সমানুপাতিক এখন এই PWM ওয়েভফর্ম করবে উচ্চতর ফ্রিকোয়েন্সি ক্ষীণ হবে সুতরাং আপনি আউটপুটে ভোল্টেজের প্রায় DC মান পাবেন আকর্ষণীয় বিষয়টি লক্ষ্য করুন যে PWM সহ এই জাতীয় সার্কিটটি আপনি ডিজিটাল থেকে এনালগ কনভার্টারের জায়গায় ব্যবহার করতে পারেন ডিজিটাল থেকে এনালগ কনভার্টার যা আমরা পরে আলোচনা করব তা একটি সার্কিট যা একটি ডিজিটাল ইনপুট নেয় এবং আউটপুটে আনুপাতিক এনালগ ভোল্টেজ উত্পাদন করে সুতরাং ডিজিটাল ইনপুটটি নিয়ন্ত্রণ করে আমরা আউটপুট এনালগ ভোল্টেজ সামঞ্জস্য করতে পারি এখন PWM আপনাকেও অনুরূপ বৈশিষ্ট্য সরবরাহ করে যেমন আপনি যদি ওয়েভফর্মটির ডিউটি চক্রটি পরিবর্তন করতে পারেন যা আপনি বলতে পারেন যে এটি একরকম ডিজিটাল ইনপুট আপনি t on adjust করছেন এবং আপনি আউটপুটে একটি ভোল্টেজ পেয়ে যান যা t on এর আনুপাতিক সুতরাং এই সার্কিটটি ডিজিটাল থেকে এনালগ কনভার্টারের মতো কিছু কাজ করে ইনপুটটিতে ডিজিটাল মান প্রয়োগ করার পরিবর্তে আমরা PWM ওয়েভফর্মের pulse width ব্যবহার করতে পারি লক্ষ্য করার বিষয়টি হল ধরুন আমি কোনও ডিভাইস নিয়ন্ত্রণ করতে এই সার্কিটটি ব্যবহার করি ঠিক আছে এটি একটি হিটার হতে পারে এটি হালকা হতে পারে যেখানে আমি বিদ্যুৎ সরবরাহের জন্য একটি pulse তরঙ্গরূপ প্রয়োগ করছি বেশিরভাগ সার্কিটগুলির অভ্যন্তরে অন্তর্নির্মিত রোধের থাকে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে এই লো পাস ফিল্টারটি প্রায়শই প্রয়োজন হয় না এই PWM পালস ওয়েভফর্মটি আপনি যে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে চান তাতে সরাসরি প্রয়োগ করতে পারেন এবং ইনপুট পর্যায়ে লো পাস ফিল্টার স্বয়ংক্রিয়ভাবে গড় মানটি বের করবে এবং আপনি যা চান তার গড় মানের উপর ভিত্তি করে PWM এর কিছু সাধারণ অ্যাপ্লিকেশন এখানে তালিকাভুক্ত করা হল মনে করুন আপনি একটি DC মোটর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এর জন্য প্রায়শই একটি নিয়ন্ত্রণ সংকেত রয়েছে যার সাহায্যে আপনি মোটরটিতে যে বিদ্যুৎ সরবরাহ করছেন তা সামঞ্জস্য করতে পারেন আপনি যদি PWM তরঙ্গরূপটি সরাসরি প্রয়োগ করেন তবে গড় মানটি হবে সমমানের বিদ্যুৎ সরবরাহ সুতরাং ডিউটি সাইকেলDUTY CYCLE টি সামঞ্জস্য করে আপনি কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহকে সামঞ্জস্য করছেন যার ফলে মোটরের গতি সামঞ্জস্য করা হচ্ছে এটি আপনি মনে করেন এমন একটি অ্যাপ্লিকেশন হিটারের মতো গ্যাজেটটি ভাবুন বা এমনকি আপনি মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে ভাবতে পারেন আপনি যখন মাইক্রোওয়েভ ওভেনের শক্তি সামঞ্জস্য করেন আসলে কী ঘটে এখানে একটি PWM মেকানিজম রয়েছে যা মাইক্রোওয়েভ প্রক্রিয়া ON এবং OFF করবে এবং ডিউটি সাইকেল এর সাথে আনুপাতিক হবে এবং অন্যান্য অনেক অনুরূপ অ্যাপ্লিকেশন রয়েছে যা আপনি ভাবতে পারেন আপনি যদি এসটিএম 32 এফ 401 বোর্ডটি ঘুরে দেখেন আপনি যদি আরডুইনো সংযোজকের দিকে তাকান তবে দেখতে পাবেন বেশ কয়েকটি PWM পিন রয়েছে এখানে ছয়টি PWM পিন রয়েছে এখানে একটি স্ট্যান্ডার্ড PWM আউট ইন্টারফেস রয়েছে যা আমরা এমবেড নামে একটি ধরণের সফটওয়্যার ডেভলপমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করব এটি আমরা পরে দেখব এমবেডের অধীনে এই PWM আউট একটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি যা সরবরাহ করা হয় এটি আমাদের PWM ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশনগুলি বিকাশে সহায়তা করে এখন এই ইন্টারফেসটির কিছু ফাংশন রয়েছে যা উত্পাদিত PWM ওয়েভফর্মের ডিউটি চক্রটি সামঞ্জস্য করতে বলা যেতে পারে আরডুইনো ইন্টারফেসটি 6 টি PWM আউটপুট সমর্থন করে তবে আপনার যদি এই বিশদ পিনগুলি অ্যাক্সেস করে থাকে তবে আরও অনেক কিছু রয়েছে সুতরাং আপনি 6 টিরও বেশি PWM আউটপুট পিন রাখতে পারেন মূলত এই PWM সংকেতগুলি ON এবং OFF কিছু টাইমার ব্যবহার করে তৈরি করা হয় আপনি আউটপুটটি 1 এ রাখতে পারেন একটি মান দিয়ে টাইমার লোড করতে পারেন এবং একটি ঘড়ি দিয়ে টাইমার গণনা নিচে নেমে আসবে আপনি 0 না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন উদাহরণস্বরূপ এই অন পিরিয়ডটি 10 এর একটি গণনা মান উপস্থাপন করতে পারে এবং এটি অফ পিরিয়ড 18 এর একটি গণনা মান উপস্থাপন করতে পারে 18 সুতরাং আমি সেই উপযুক্ত মান দিয়ে কাউন্টার বা টাইমারটি লোড করব এবং এটি 0 পর্যন্ত পৌঁছানো অবধি গণনা চলতে দেব এবং এটি 0 এ পৌঁছানোর সাথে সাথে আমি এর মান পরিবর্তন করব সংকেত এবং এটি 10 18 10 18 10 18 পুনরাবৃত্তি করে আমি যখন DUTY CYCLEটি পরিবর্তন করতে চাই তখন মোট আমি 28 টি রাখব তবে কেবল আমি প্রথম অংশটি পরিবর্তন করব ধরুন আমি প্রথম অংশটি 5 করলাম দ্বিতীয় ভাগটি স্বয়ংক্রিয়ভাবে 23 এ সামঞ্জস্য হবে এই পরিমাণটি 28 হবে কারণ সময়কাল একই থাকবে DUTY CYCLEটি সামঞ্জস্য করার সাথে সাথে এই সমন্বয়গুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় আসুন PwmOut লাইব্রেরির অংশ হিসাবে উপলব্ধ ফাংশনগুলি দেখুন এই PwmOut বর্গ এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা এটি এমন একটি শ্রেণী যা একটি নির্দিষ্ট পিনের সাথে সংযুক্ত একটি PwmOut ইন্টারফেস তৈরি করবে কারণ আরডুইনো ইন্টারফেসে দেখা যাবে এমন অনেকগুলি পিন রয়েছে যা D1 D2 D3 ইত্যাদি বলে PWM ডি 3 আমি কিছু উদাহরণ নেব রাইট অ্যান্ড রিড নামে কিছু ফাংশন রয়েছে রাইটিং ফাংশনটি ব্যবহার করে আপনি তরঙ্গরূপের DUTY CYCLE নির্দিষ্ট করতে পারেন DUTY CYCLEটি 0 থেকে 1 পর্যন্ত ভগ্নাংশ হিসাবে সুনির্দিষ্ট করা হয়েছে যার অর্থ এটি 100 দ্বারা গুণিত হয় না কেবলমাত্র মোট সময়কাল দ্বারা বিভাজিত সময়কালে এটি ভগ্নাংশ হিসাবে নির্দিষ্ট করা হয় আপনি যদি এটি 05 হিসাবে লিখেন তবে এটি সমাপ্ত ও অফ পিরিয়ডের হবে একইভাবে আপনি DUTY CYCLE এর বর্তমান মানটি পড়তে পারেন মনে করুন কোনও প্রোগ্রামে আপনি যে ডিউটি চক্রটি নির্ধারণ করেছিলেন তা মনে নেই আপনি এই ফাংশনটি পড়তে এবং এটি জানতে পারেন এবং আমরা সময়কাল নির্ধারণ করতে পারি তিনটি ফাংশন উপলভ্য পিরিয়ড পিরিয়ড ms পিরিয়ড us প্রথমটি সময়কাল সেকেন্ডে নির্দিষ্ট করে দ্বিতীয়টি মিলিসেকেন্ডে নির্দিষ্ট করে তৃতীয়টি মাইক্রোসেকেন্ডে লক্ষ্য করার একমাত্র পয়েন্ট হল আপনি যখন এটি সেকেন্ডে নির্দিষ্ট করেন আপনার প্যারামিটারটি একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে আপনি 25 লিখতে পারবেন তবে আপনি যখন মিলিসেকেন্ড বা মাইক্রোসেকেন্ডে নির্দিষ্ট করবেন তখন প্যারামিটারগুলি পূর্ণসংখ্যা হবে সুতরাং কোনও ভগ্নাংশের অংশটিকে আপনার এটি মনে রাখা উচিত নয় ডিউটি সাইকেলT নির্দিষ্ট করার পরিবর্তে নিজের সাথে নিয়ন্ত্রণ রাখার আরও একটি উপায় রয়েছে আপনি PULSE WIDTH t on নির্দিষ্ট করতে পারেন এখানে আপনি সেকেন্ড মিলিসেকেন্ড বা মাইক্রোসেকেন্ডে নির্দিষ্ট করতে পারেন আবার সেকেন্ডে এটি ভাসমান পয়েন্ট হবে মিলিসেকেন্ড এবং মাইক্রোসেকেেন্ড এটি পূর্ণসংখ্যা হবে এখন লেখার জন্য একটি শর্টকাট আছে আপনি যদি সরাসরি বস্তুর নাম কোনও কিছুর সমান যা লেখার সমতুল্য আমরা কিছু উদাহরণ নেব মনে করুন আমরা 50 duty cycle সহ 100 হার্জে pulse তৈরি করতে চাই 100 হার্জ এর অর্থ কী 100 হার্জ মানে 1100 সেকেন্ড 001 সেকেন্ড সময়কাল হবে আমি দুটি বিকল্প কোড দেখাচ্ছি এই এমবেডএ h header টি অন্তর্ভুক্ত করতে হবে কারণ আমি যে ফাংশনগুলি ব্যবহার করছি তার মধ্যে অনেকগুলি এখানে অন্তর্ভুক্ত রয়েছে এই PwmOut হল PWM অবজেক্ট যা আমি আপনাকে বলেছিলাম আমাদের এই শ্রেণীর উদাহরণ তৈরি করতে হবে আপনি এমন একটি বস্তু তৈরি করেন যা আপনি এটিকে PWM 1 বলেছেন এবং P 21 পিন আপনি বিস্তারিত সংযোগকারী যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে উভয় পক্ষের মধ্যে একটি সংযোগকারী থাকবে সঙ্গে P 21 জানতে হবে পিনগুলি 1 2 3 4 5 6 এরকম নম্বর কনভেনশনযুক্ত 21 নাম্বার পিনটি PWM port যদি আরডুইনো সংযোগকারী ব্যবহার করেন তবে এটিতে PWM D 3 লেখা আছে দেখা যাবে সুতরাং P 21 এর পরিবর্তে আপনি সরাসরি D3 ও লিখতে পারেন মূল ফাংশনে এটি আমি লিখছি একটি C কোড আমি দুটি ফাংশন পিরিয়ডকে কল করছি এবং লিখছি 001 এর অর্থ 100 হার্জ এবং আমি duty cycle 05 হিসাবে উল্লেখ করছি দ্বিতীয় কোডটি একই কোড যেখানে কল লেখার পরিবর্তে আমি শর্টকাট ব্যবহার করছি আপনি যদি সরাসরি PWM1 05 লেখেন তবে এর অর্থ আসলে আমরা ডিউটি সাইকেলটি লিখছি 05 এটি কেবল একটি শর্টকাট এভাবেই আপনি PWM তরঙ্গরূপ তৈরি করতে পারেন অন্য একটি উদাহরণ নিন এটি 80 DUTY CYCLE সহ 1 KHz pulse এখানে তরঙ্গরূপটি এরকম কিছু দেখাবে 1 KHz মানে সময়কাল 1 মিলিসেকেন্ড এবং 80 DUTY হবে আপনি যেভাবে PWM পিনটি নির্দিষ্ট করেন ঠিক সেভাবে আপনি সময়কালটি মিলি সেকেন্ডে নির্দিষ্ট করেন এবং DUTY CYCLE 08 এটি এর মতো একটি তরঙ্গরূপ তৈরি করবে এটি আমরা পরে অংশে দেখতে পাব এখন আসুন এসটিএম 32 বোর্ডে পাওয়া যায় এমন ধরনের ইন্টারাপ্ট ইনপুট হিসাবে ব্যবহার করতে পারেন আসুন আমরা আরও কিছু বিশদ খতিয়ে দেখি বোর্ডের STM32F4 সাধারণ পরিবারের জন্য 23 টি বাহ্যিক ইন্টারাপ্ট ইনপুট হিসাবে ব্যবহার করা যেতে পারে প্রকৃত পরীক্ষায় আপনি এই পিনগুলি কেবলমাত্র interrupt উত্সগুলিতে সংযোগ করতে ব্যবহার করবেন তবে আরও একটি বিভাগ রয়েছে যেখানে কিছু নির্দিষ্ট ডিভাইস ইন্টারাপ্ট দ্বিতীয় বিভাগে আসে তবে প্রথম বিভাগটি আরও সাধারণ আমাদের পরীক্ষায় আমরা প্রথম বিভাগটি ব্যবহার করব প্রথম বিভাগে এগুলিকে সাধারণ উদ্দেশ্যে IO বা GPIO বিঘ্নিত লাইন বলা হয় এই বিভাগের অধীনে বিস্তৃতভাবে আমরা বলি যে এখানে 16 টি interrupt লাইন রয়েছে এই বিঘ্নিত রেখাগুলি লাইন 15 পর্যন্ত উল্লেখ করা হয় আপনার মনে রাখতে হবে যে এই এআরএম বোর্ডে আমরা ব্যবহার করছি সেখানে তিনটি সাধারণ উদ্দেশ্যে IO PORT রয়েছে তাদের প্রত্যেককেই 16 বিট এগুলিকে পোর্ট A পোর্ট B এবং পোর্ট C বলা হয় এগুলি পোর্ট A0 থেকে পোর্ট A 15 পর্যন্ত সংখ্যার B0 থেকে 15 পোর্ট C 0 থেকে 15 লক্ষ্য করার বিষয়টি হল এই 16 টিinterruptলাইনগুলি স্বাধীনভাবে সমস্ত পোর্ট লাইনের সাথে সংযুক্ত নয় লাইন 0 PA0 PB0 এবং PC0 এর সাথে সংযুক্ত রয়েছে সুতরাং যখনই আপনি লাইন 0 ব্যবহার করার চেষ্টা করছেন আপনি নিজের interrupt ইনপুটের PA0 বা PB0 বা PC0 এর সাথে সংযুক্ত করতে পারেন এর অর্থ হল আপনি PA0 এবং PB0 কে দুটি পৃথক বিঘ্নিত ইনপুট হিসাবে ব্যবহার করতে পারবেন না কারণ এগুলি প্রকৃতপক্ষে একই লাইনকেinterruptদেওয়ার ক্ষেত্রে বোঝায় একইভাবে লাইন 1 PA 1 PB 1 PC 1 এর সাথে সংযুক্ত রয়েছে লাইন 2 PA 2 PB 2 PC 2 ইত্যাদির সাথে সংযুক্ত থাকে যেমনটি আমি বলেছি আপনি এক্সট্রেট ইনপুট হিসাবে x এর একই মানের জন্য PAx PBx PCx ব্যবহার করতে পারবেন না কারণ PAx PBx PCx সমস্ত একই interrupt ইনপুট লাইন এক্সকে উল্লেখ করে এটি আপনার মনে রাখতে হবে আপনি একবারে ব্যবহার করতে পারবেন এমন 16 টি interrupt উত্স রয়েছে তবে সংযোগের জন্য আপনি ব্যবহার করতে পারেন সমস্ত 48 পোর্ট ইনপুট বাধা দেওয়ার জন্য লাইব্রেরির ফাংশন যা আমাদের কাছে পাওয়া যায় সেগুলি নীচে রয়েছে ইন্টারাপ্ট ইনপুটটির অবস্থানটি বর্তমানে 0 এবং 1 হয় কিনা তা পড়তে পারবেন আপনি যদি রিড কল করেন এটি পূর্ণসংখ্যার 0 এবং 1 এর মধ্যে আসে আপনি যদি তৈরি করছেন এমন বস্তুর নাম ব্যবহার করেন তবে এটি রিড শর্টকাট রাইজ ইনপুটটিতে স্বয়ংক্রিয়ভাবে কোনও উত্থান ঘটে থাকে তবে সেই ফাংশনটি কল করা হবে এটি আপনার বিঘ্নিত পরিষেবা সাবরুটাইন বা বিঘ্নিত হ্যান্ডলারের মতো মূলত কাজ করে আপনি যখন কোনও সি প্রোগ্রাম লিখছেন আপনি একটি নির্দিষ্ট ইন্টারাপ্ট সক্ষম এবং অক্ষম করবে আসুন একটি সহজ উদাহরণ দেখুন বাম দিকে আমি একটি সাধারণ উদাহরণের কোডটি ইন্টারপ্রেটগুলি ব্যবহার করে দেখছি মনে করুন এটি আপনার মাইক্রোকন্ট্রোলার বোর্ড আসুন D3 লাইনে বলি আমি একটি সুইচ সংযুক্ত করেছি সাধারণত আমরা একটি সুইচ এর সাথে সংযোগ করি আমরা একটি প্রতিরোধ সংযোগ করি তারপরে আপনি এই জাতীয় একটি সুইচ সংযুক্ত করুন অন্যদিকে আমরা 5 ভোল্ট সংযোগ করি এবং এখানে আমাদের প্রতিরোধ আছে যদি এই স্যুইচটি খোলা থাকে উচ্চ ভোল্টেজ বা লজিক 1 D 3 এ আসবে এটি টিপলে এটি স্থলভাগে ছোট হয়ে যাবে এবং 0 আসবে

এবং D 2 এর অন্যদিকে আমরা একটি এলইডি সংযুক্ত করছি আমরা একটি প্রতিরোধ সংযোগ করছি তারপরে আপনি একটি LED সংযুক্ত করছেন তারপরে আমরা এটিকে 5 ভোল্টের সাথে সংযুক্ত করছি সুতরাং যখনই D 2 0 হয় তখন একটি তড়িৎ প্রবাহিত হবে এবং এলইডি আলোকিত হবে D 2 যদি 1 হয় তবে কোনও প্রবাহিত প্রবাহ থাকবে না কারণ উভয় পক্ষই একই ভোল্টেজে থাকবে এবং LED আলোকিত হবে না এইভাবে আমি সংযোগগুলি তৈরি করেছি আমি যা চাই তা হল প্রতিবার এই স্যুইচটি টিপলে LED এর জ্বলজ্বল অবস্থা পরিবর্তন করা উচিত তার মানে অফ অন অফ অন অফ এরকম প্রোগ্রামে যথারীতি আমরা এই এমবেড এইচ অন্তর্ভুক্ত করেছি তারপরে আমরা ইন্টারাপ্ট ইন টাইপটি ব্যবহার করি এবং এই সংযোগটির নাম এবং এখানে আমি পোর্ট নম্বর D 2 ব্যবহার করেছি এটি আমার মূল কাজ এখানে আমরা প্রথমে এই উত্থানের জন্য একটি কল করেছি স্যুইচ হল আপনি তৈরি করেছেন Switchrise এর অর্থ আমি এই ফাংশনটি অবজেক্ট স্যুইচের সাথে যুক্ত করছি এবং আমি টগল ইনপুটের স্বয়ংক্রিয়ভাবে ফাংশন টগল কল হয়ে উঠবে এবং এর পরে একটি ডামি লুপ থাকবে যেখানে আপনার মূল প্রোগ্রামটি অপেক্ষা করছে প্রতিবার একটি সুইচ প্রেসের অর্থ একটি ইন্টারাপ্ট আসছে কী হবে টগল কেবল led করবে led 0 থেকে এটি 1 হয়ে যাবে এটি যদি 1 হয় তবে এটি 0 হয়ে যাবে এটির সাথে আমরা এই বক্তৃতাটির শেষে এসেছি এখানে আমরা আপনাকে PWM এবং এসটিএম 32 বোর্ডে ইন্টারাপ্ট ইন্টারফেস এবং সেগুলি কীভাবে ব্যবহার করব সে সম্পর্কে বলার চেষ্টা করেছি